হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ভিডিও লেকচারে স্বাগতম আগের ভিডিও লেকচারে আমরা FANCI নামে পরিচিত কৌশল দেখেছিলাম যেটি আইপি কোরের সম্ভাব্য এলাকা সনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে যেখানে একজন ট্রোজান থাকতে পারে এখন এই ভিডিও লেকচারে আমরা চিপ তৈরি হওয়ার পরে হার্ডওয়্যার ট্রোজান সনাক্ত করার আরেকটি কৌশল দেখব তাই আমরা আগের লেকচারে যেমন দেখেছি আইসি এর ডিজাইন এবং ফেব্রিকেশনে একাধিক পক্ষ জড়িত থাকে তাই একাধিক থার্ড পার্টি জড়িত থাকে যেমন আমরা দেখেছি যে বিভিন্ন থার্ড পার্টি থাকতে পারে যেখান থেকে কোম্পানি প্রকৃতপক্ষে আইপি কোর কেনে ভিন্ন ভিন্ন টুল জড়িত থাকে স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরি এবং তাই এবং অবশেষে অফশোর করা হয় যা বানোয়াট হতে পারে সুতরাং যেমনটি আমরা পূর্ববর্তী দুটি ভিডিও লেকচারে দেখেছি ডিজাইন এবং ফ্যাব্রিকেশনের সময় এই পর্যায়ের অনেকগুলি সম্ভাব্য সাইট হতে পারে যার মাধ্যমে হার্ডওয়্যার ট্রোজান সন্নিবেশ করা যেতে পারে অবশেষে যখন আমরা বানোয়াট করার পরে চিপটি ফিরে পাই তখন এটি এই অঞ্চলগুলিতে প্যাকেজ এবং পরীক্ষা এবং এই অঞ্চলে স্থাপনার ক্ষেত্রে এটি অত্যন্ত কঠিন দুটি সনাক্ত করা সম্পূর্ণ চিপটিতে হার্ডওয়্যার ট্রোজান বা হার্ডওয়্যার ব্যাকডোর উপস্থিত রয়েছে এই ভিডিও লেকচারে আমরা এই বিশেষ অঞ্চলটি দেখব এবং তাদের কৌশলগুলির কিছু অবস্থা দেখব যার মাধ্যমে কেউ একটি আইসিতে একটি হার্ডওয়্যার ট্রোজানের উপস্থিতি সনাক্ত করতে পারে তাই এই কৌশলগুলির অনেকগুলি এখনও গবেষণার খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আমরা যে কৌশলগুলি নিয়ে আলোচনা করব সেগুলিতে এখনও একটি হার্ডওয়্যার ট্রোজান সনাক্ত করার ক্ষেত্রে সাফল্যের খুব কম সম্ভাবনা রয়েছে সুতরাং একটি আইসিতে হার্ডওয়্যার ট্রোজান সনাক্ত করার জন্য অতীতে ব্যবহৃত বিভিন্ন কৌশলগুলি প্রথমে অপটিক্যাল পরিদর্শনের মাধ্যমে কৌশলের উপর ভিত্তি করে যেমন অপটিক্যাল মাইক্রোস্কোপি স্ক্যান করা ইলেক্ট্রন মাইক্রোস্কোপি স্ক্যান করা ইত্যাদি সুতরাং এখানে আসলে যা প্রয়োজন তা হল বানোয়াট চিপটিকে ডি প্যাকেজ করা হয় প্যাকেজিংটি আসলে সরানো হয় এবং এটি বিভিন্ন কৌশল যেমন এসওএম এবং এসইএম এর মাধ্যমে স্ক্যান করা হয় এবং এই আশার সাথে যে ডিজাইনে কোনও অতিরিক্ত পরিবর্তন একটির মাধ্যমে এই মাইক্রোস্কোপি কৌশল দৃশ্যমান হয় এছাড়াও কিছু পোস্ট ফেব্রিকেশন টেস্টিং কৌশল রয়েছে যা অতীতে প্রস্তাব করা হয়েছে তবে এই কৌশলগুলি এত শক্তিশালী নয় এবং হার্ডওয়্যার ট্রোজান সনাক্ত করতে খুব বেশি দক্ষ নয় সাম্প্রতিক বছরগুলিতে গবেষণা সাহিত্যে একটি প্রতিশ্রুতিশীল কৌশল যা ব্যবহার করা হয়েছে এবং প্রস্তাবিত হয়েছে তা হল একটি হার্ডওয়্যার ট্রোজানের উপস্থিতি সনাক্ত করতে সাইড চ্যানেল মেকানিজম ব্যবহার করা এই পার্শ্ব চ্যানেল ভিত্তিক কৌশলগুলির সুবিধা হল যেগুলি সাধারণত নিয়মিত পরীক্ষার কৌশলগুলির চেয়ে বেশি কার্যকর হতে চলেছে এবং সেগুলি আসলে খুব ব্যয়বহুল নয় একটি সাধারণ সাইড চ্যানেল কৌশলে যা করা হয় তা হল চিপটি চালু করা হয় এবং বিভিন্ন পরীক্ষা ভেক্টর দেওয়া হয় এবং এই বিশেষ প্রক্রিয়ার সময় ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তিটি আসলে পর্যবেক্ষণ করা হয় এই শক্তি খরচ তারপর একটি সোনালী রেফারেন্সের সাথে তুলনা করা হয় এটি ধরে নেওয়া হয় যে এই সোনালী রেফারেন্সটি কোনও ট্রোজান থেকে মুক্ত এবং যা আশা করা যায় তা হল এই চিপের সোনালী রেফারেন্সের পাওয়ার প্রোফাইলটি ঠিক একই রকম হবে চিপ যদি কোন ট্রোজান না থাকে অন্যদিকে একটি ট্রোজান উপস্থিত থাকলে চিপের পাওয়ার প্রোফাইলে সামান্য পার্থক্য থাকবে সুতরাং আসুন আমরা এই সম্পর্কে একটু বিস্তারিতভাবে দেখি তাই এর জন্য একটি উদাহরণ দেখা যাক আমরা আসলে এই বিশেষ কাগজটি উল্লেখ করতে পারি যা এই বিশেষ কৌশল সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য অনলাইনে উপলব্ধ আমরা যে পরীক্ষা সার্কিটের দিকে তাকাই তা হল বর্তমান হিসাবে পরিচিত একটি ক্রিপ্টোগ্রাফিক সাইফারের এই বিশেষ বাস্তবায়ন তাই এই বিশেষ হার্ডওয়্যার ডিজাইনটি গোপন কীটিকে প্লেইন টেক্সটও ইনপুট হিসাবে নেয় এবং এটি আসলে সাইফার টেক্সটের একটি আউটপুট এবং একটি সংকেতও প্রদান করে যা দেখায় যে এটা করা হয় সুতরাং সিগন্যালের পাওয়ার প্রোফাইল সংগ্রহ করার জন্য এই চিপের সাথে সম্পর্কিত বানোয়াট আইসি চালিত হয় এবং চিপে বিভিন্ন ইনপুট দেওয়া হয় যাতে প্লেইন টেক্সট এবং কী এর ইনপুটগুলি সংশ্লিষ্ট সাইফার টেক্সট প্রদানের জন্য এনক্রিপ্ট করা হয় এনক্রিপশন প্রক্রিয়া চলাকালীন পাশাপাশি চিপ দ্বারা ব্যবহৃত শক্তি একটি শক্তিশালী অসিলোস্কোপে পর্যবেক্ষণ করা হয় সুতরাং আপনি এখানে যেমনটি দেখছেন এটি একটি নির্দিষ্ট ইনপুটের জন্য পাওয়ার প্রোফাইল বা পাওয়ার ট্রেসগুলিকে দেখায় তাই এখানে X অক্ষের সময় নমুনা রয়েছে যখন Y অক্ষের স্বাভাবিক বিদ্যুত খরচ রয়েছে সুতরাং আমরা এখানে যা দেখছি তা হল দুটি ডিজাইন G এবং G তাই আমরা বিবেচনা করছি যে এই দুটি সোনার মডেল এবং এইভাবে একটি ট্রোজান নেই আমরা এখানে যা লক্ষ্য করেছি তা হল এই দুটি ডিভাইসের পাওয়ার প্রোফাইলটি ঠিক অভিন্ন সুতরাং এই শক্তি এই প্রতিটি ডিভাইসের জন্য নেওয়া হয় এবং একই ইনপুট এবং কী জন্য একসাথে প্লট করা হয় এখন যদি আমরা এই ডিভাইসগুলি বিবেচনা করি এবং এটিকে এমন একটি ডিভাইসের সাথে তুলনা করি যার আসলে একটি ট্রোজান রয়েছে তাই ট্রোজানটি এখানে বাস্তবায়িত হয়েছে যেমনটি এখানে দেখানো হয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ট্রিগার সার্কিট রয়েছে যা এখানে রয়েছে এবং কিছু ফ্লিপ ফ্লপ রয়েছে এবং অবশেষে যদি একটি ট্রিগার থাকে তবে এখানে উপস্থিত কীটি সাইফার টেক্সটের মাধ্যমে ফাঁস করা যেতে পারে এখন যদি আমরা চিপ লেভেলের বিশদটির দিকে তাকাই তাহলে গোল্ডেন রেফারেন্সটি ট্রোজানের সাথে ডিভাইসের চিপ লেভেলের বিশদটি এইরকম কিছু দেখায় উল্লেখ্য যে এখানে একটি ছোট সংযোজন রয়েছে সেখানে কয়েকটি জ্যোতিষশাস্ত্র রয়েছে যা আসলে ট্রোজান ধরে রাখতে ব্যবহৃত হয় এখন যখন আমরা এই ট্রোজান সার্কিটের পাওয়ার প্রোফাইলের তুলনা করি এবং এটিকে আমাদের অবস্থানে থাকা সোনালী সার্কিটের সাথে তুলনা করি তখন আমরা দেখতে পাই যে একটি সামান্য পার্থক্য রয়েছে তাই যদি আমরা এখানে আরও ঘনিষ্ঠভাবে তাকাই তবে আপনি দেখতে পাবেন যে লাল প্রোফাইল যা মিলিত হয় ট্রোজানের সাথে ডিজাইনটি সোনালীগুলির তুলনায় যথেষ্ট আলাদা দেখায় এইভাবে আমরা উপসংহারে আসতে পারি যে এই ডিজাইন বি আমাদের মধ্যে একটি ট্রোজান উপস্থিত রয়েছে এই বিভিন্ন পাওয়ার প্রোফাইলগুলিকে চাক্ষুষভাবে দেখার পাশাপাশি আরও ভাল পরিসংখ্যানগত কৌশল রয়েছে যা ব্যবহার করা যেতে পারে তাই তাদের মধ্যে একটি ডিস্ট্রিবিউশনের পার্থক্য হিসাবে পরিচিত সুতরাং আমরা এখানে যা দেখছি তা হল গোল্ডেন সার্কিটের মধ্যে ডিস্ট্রিবিউশন যার কোন ট্রোজান নেই এবং সার্কিট বা ডিজাইন যার ট্রোজান আছে সুতরাং আমরা এই ডিস্ট্রিবিউশনগুলির পার্থক্য নিরীক্ষণ করি এবং আমরা যা দেখি তা হল এই ডিস্ট্রিবিউশনগুলি আমরা পাওয়ার প্রোফাইলগুলির মধ্যে পার্থক্য সনাক্ত করতে CDFs এবং Sum of Squared পার্থক্যের মত বিভিন্ন পরিসংখ্যানগত কৌশল ব্যবহার করি সুতরাং যদি এই পার্থক্যগুলি একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড অতিক্রম করে তবে আমরা উপসংহারে আসতে পারি যে একটি ট্রোজান উপস্থিত রয়েছে সুতরাং যখন এই কৌশলগুলি এখনও গবেষণার খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে তখনও একটি সম্পূর্ণ বা একটি বানোয়াট আইসিতে ট্রোজান সনাক্ত করার জন্য এখনও অনেক কিছু করা হচ্ছে ধন্যবাদ